এবার আমরা লক্ষ্য করি এমন একটা line যেটা horizontal planeএর সঙ্গে inclination এ আছেI একে আমরা যদি extend করি horizontal plane এ দেখা যায় এর সাথে theta কোনে lineটি নত হয়ে আছেI কিন্তু এবার vertical plane এর সঙ্গে সমান তরাল এক্ষেত্রে true length project হবে প্রিয়তে এবং আপাত দৈর্ঘ্য বা apparent length দেখা যাবে top view horizontal planeএI এবং আমরা যে গতানুগতিক notation ব্যবহার করি তাতে যদি horizontal planeএর সঙ্গে কোন কোনে নত হয় তবে সেটাকে আমরা theta চিহ্ন ব্যবহার করি এবং এটাই standard notation I আর lineটি যদি vertical planeএর সঙ্গে কোন inclination এ থাকে তবে সেটাকে আমরা phi দিয়ে চিহ্নিত করিI এক্ষেত্রে vertical planeএর সঙ্গে inclination এ রয়েছে তাই একে phi দিয়ে চিহ্নিত করা হলোI তারমানে আমরা horizontal planeএ project করলে লাইনটির true length পাবI আর vertically এটার apparent length দেখা যাবেI এবার চলো আমরা একটা উদাহরন নেই যেখানে A pointটি horizontal plane থেকে 20 মিলিমিটার ওপরে রয়েছে এবং vertical plane থেকে 30 মিলিমিটার সামনে রয়েছেI এবারের projection প্রথমে আঁকতে হবেI অর্থাৎ আমরা যদি point A কে প্রথম quadrant এ রাখি তবে আমরা মোটামুটি এইভাবে এর projection পাবI এটা হচ্ছে vertical plane এবং এটা horizontal plane

এবার আমরা যদি প্রথম সমস্যাটার দিকে লক্ষ্য করি এখানে a প্রথম quadrantএ ছিলI এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে B রয়েছে তৃতীয় quadrantএ যেটা মোটামুটি দেখা যাচ্ছে horizontal plane থেকে 40 মিলিমিটার নিচে রয়েছে এবং vertical plane থেকে 50 মিলিমিটার পেছনে রয়েছেI তো আমাদের এইB pointটি তৃতীয় quadrantএ মোটামুটি এই জায়গায় অবস্থান করবেI এবার আমরা যদি এই vertical planeএর দিকে লক্ষ্য করি আমাদের বুঝতে হবে pointটা তার সামনে রয়েছে কি তার পেছনে রয়েছেI এখানে এটা হচ্ছে 50 মিলিমিটার তো তার projection vertical planeএ এবং এবং horizontal planeএ কেমন হবে সেটা বোঝার জন্য আমাদের মনে করতে হবে আমরা আগের lessonএ কি শিখেছি আমাদের এখন এই pointকে সোজাসুজি vertical planeএ project করতে হবে যেটা অবশ্যই মোটামুটি নিচে এই জায়গায় কোথাও হবে এবং যেটা আমরা সাধারণত তৃতীয় quadrantএ কোন point থাকলে যেভাবে করে থাকি সেভাবেই করবI এখান থেকে আমাদের একে 90° ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে দিতে হবেI এবং প্রথমেই আমাদের এটাকে project করে তারপর একে transfer করে এই ব্যাসার্ধে rotate করতে হবেI সুতরাং আমাদের এই জায়গায় b হবে এবং এটা নিজ থেকে এবার আমরা যদি এই problemএর দিকে আবার দেখি এই b point 40 মিলিমিটার নিচে রয়েছে এবং 50 মিলিমিটার সামনে রয়েছে vertical planeএর থেকেI এই হচ্ছে 50 মিলিমিটার এবং এই হচ্ছে 40 মিলিমিটার মানে 0 10 20 30 40 এখানে কোথাওI এই b সেটা এই তৃতীয় quadrantএর এখানে হবেI এবার আমাদের এটাকে project করতে হবে এই b point এই location এ চলে আসবেI এবং এটাই কি হবে b' Horizontal planeএ আমরা একে প্রথম project করি তারপর একটা arc ড্র করি এবং সেটাকে ঘুরিয়ে দেই 90 ডিগ্রি কোণেI যখন এই pointটা rotate হয়ে যায় এটা হবে point b এবং এটা হবেb' point I এখন যদি A point প্রথম পর্যায়ে থাকে এর top view আমরা এই জায়গায় নিচে পাব আর front view পাব ওপরেI সুতরাং এই বিন্দুর পরিপ্রেক্ষিতে আমরা সবসময়ই মনে রাখব এটা ওপরে রয়েছে না নিচেI যদি এটা তৃতীয় quadrantএ থাকে তাহলে একে flip করতেI এখান থেকে আমরা top view এবং front view পাব এবং এভাবেই আমাদের এই ধরনের জিনিসগুলো draw করতে হবেI যদি এটা দ্বিতীয় quadrantএ থাকে তখন আমরা সোজা এই pointটা কে vertical planeও horizontal planeএ project করব এবং তারপর তাকে 90° ঘুরিয়ে ওপরে আনতে হবেI যদি এবার এটা চতুর্থ quadrantএ থাকে তাকে প্রথমে vertical planeএ এখানে কোথাও project করা হবে তারপর এখান থেকে horizontal planeএ 90° ঘড়ির কাটার দিকে ঘুরিয়েI এভাবে আমরা front view এবং টপ top view planeএর ভিউ প্লেনের ওপর আমরা এখন এই pointটা যদি প্রথম quadrant থাকে তবে তার সমাধানের চেষ্টা করছিI আমাদের a' একদম উপরের levelএ এবং a রয়েছে নিচের দিকেI এই হচ্ছে তার প্রয়োগ এবং এটা টপ ভিউ যখন pointটা প্রথম quadrant এ থাকেI আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছি প্রথমত আমাদের এই রেফারেন্স লাইন XY আঁকতে হবে এটা হচ্ছে XY লাইনI এরপর আমাদের mark করতে হবে a' point যেটা এই XY থেকে কুড়ি মিলিমিটার উপরে রয়েছে যেটাকে আমরা vertical planeএ 20 মিলিমিটার দূরে project করেছিI তারমানে এই কুড়ি মিলিমিটার উচ্চতা আমাদের a' চিহ্নিত করতে হবে XY এর ওপরে যখন আমরা প্রথম quadrantএ থাকবোI এবার এই point এর মধ্য দিয়ে আমাদের একটা উলম্ব রেখা আঁকতে হবেXY এর ওপরI এবং তাকে আমরা top view হিসেবে চিহ্নিত করব a point হিসেবে যেটা এইXY থেকে 30 মিলিমিটার নিচে রয়েছেI তার মানে এটা হয়ে যাওয়ার পর এই a' হচ্ছে front view এবং a হচ্ছে top view I এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি একটা point D রয়েছে horizontal plane থেকে 20 মিলিমিটার নিচে এবং vertical plane থেকে 30 মিলি মিটার সামনেI তোমরা কি এখন কিভাবে এই pointটা রয়েছে তাকে visualize করতে পারছো

আমাদের প্রথমেই যেটা মনে মনে ঠিক করে নিতে হবে এবং ভাবতে হবে vertical plane এবং horizontal plane সেই জায়গায় এই pointটা কোথায় থাকতে পারেI এখন আমাদের এই A point রয়েছেI কুড়ি মিলিমিটার উপরে horizontal plane থেকে তারমানে এখানে কোথাও কিন্তু এটা আবার 25 মিলিমিটার পেছনে রয়েছে vertical plane থেকেI তারমানে সামনের জায়গায় পেছনদিকে কোথায় হবে সেটা ভাবতে হয়I তো একটু ভাবলেই বুঝা যায় HP থেকে কুড়ি মিলিমিটার ওপরে এবং VP থেকে 25 মিলিমিটার পেছনে এই pointটা এখানে কোথাও হবেI এবার এখান থেকে আমাদের কি করতে হবে

এই C point কে প্রজেক্ট করতে হবে প্রথমে এবং তাকে horizontal planeএ 90 ডিগ্রি কোণে rotate করে নিতে হবেI এটা করতে গেলে আমাদের কি করা দরকার